সবাইকে হ্যালো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং কম্পিউটার গ্রাফিক্সের উপর আমাদের NPTEL অনলাইন সার্টিফিকেশন কোর্সে স্বাগতম আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইআইটি খড়গপুর থেকে রাজারাম লাক্কারাজু আমরা মডিউল নম্বর 2 লেকচার নম্বর 11 এ আছি বিশেষ করে কনিক বিভাগে ফোকাস করছি তো প্রথমেই দেখা যাক কনিক সেকশন কি আসুন একটি রাইট সারকুলার কোন গ্রহণ করি রাইট সারকুলার কোন যদি আমরা শীর্ষ থেকে একটি রেখা বাদ দিই এটি বেসের দিকে একটি পারপেন্ডিকুলার রেখা তৈরি করে আমাদের যে আঁকা যাক সুতরাং যদি আমি একটি কনিক নিই তাই সাধারণত ড্রয়িং অনুশীলনে বস্তুর পিছনে যে কোনও জিনিস যা সোজাসুজি দেখা যায় না আমরা তা ড্যাশড লাইন দ্বারা দেখাই সুতরাং এটি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর একটি আদর্শ সম্মেলন এই রেখাটি যদি আমরা একটি কনিকর সামনের দৃশ্য থেকে তাকাই এটি দৃশ্যমান হয় এবং এটি অস্বচ্ছ ধরনের বস্তু হলে এটি দৃশ্যমান নাও হতে পারে এটি স্বচ্ছ হলে এটি দৃশ্যমান হতে পারে সেই ক্ষেত্রে আমরা ড্যাশড লাইন দ্বারা এটি দেখাব সুতরাং কোন অদৃশ্য ধরনের জিনিস এবং বস্তু উপস্থিত আছে আমরা ড্যাশ লাইন দ্বারা দেখায় এবং এটি এপেক্স হবে শীর্ষ থেকে যদি আমরা একটি পারপেন্ডিকুলার ড্রপ করি এবং সাধারণত কেন্দ্র রেখাগুলিকে আমরা ড্যাশ ডট কনভেনশন দ্বারা প্রতিনিধিত্ব করি সুতরাং বেস সহ এটি একটি পারপেন্ডিকুলার কোণ করে তার মানে এটি 90 ডিগ্রি এই ধরনের কনিককে রাইট সারকুলার কোন বলা হয় কিছু ক্ষেত্রে কনিক নন রাইট সারকুলার হতে পারে এর মানে আসুন একটি বৃত্ত আঁকুন আপনার কনিক বেস সেভাবে হতে পারে সুতরাং এটি যদি শীর্ষ থেকে বৃত্তের কেন্দ্রে সমস্ত পথ যদি আমরা যোগদান করি তবে এটি 90 ডিগ্রি নাও হতে পারে এটি একটি কোণ আলফা তৈরি করে এই ধরনের কনিককে রাইট সারকুলার কোন বলা হয় এবং এগুলিকে সাধারণত কনিক বলা হয় আসুন আমরা একটি প্লেন নিই এটা অনেকটা কনিকর মধ্য দিয়ে যাওয়া ছুরি নেওয়ার মতো আমরা সেই অংশে সম্ভবত কনিক কাটতে পারি সুতরাং অনুভূমিক দিক থেকে কনিকটি স্লাইস করে কেউ এটি তৈরি করতে পারে একইভাবে কেউ এই কনিকটিকে সেই অনুভূমিক অবস্থান থেকে দূরে কোথাও কাটাতে পারে এর মানে হল একটি ঝোঁক কোণ আলফা দিয়ে এটিও আমরা সত্যিই একটি স্লাইস করতে পারি উভয় ক্ষেত্রেই যদি আমরা উপরের অংশটি সরিয়ে ফেলি তবে আমরা একটি ভিন্ন ধরনের কার্ভ পাব উদাহরণস্বরূপ একই কনিক জন্য রাইট সারকুলার কোন যদি আমরা একটি কাট সেকশন তৈরি করি সাধারণত কাটা অংশগুলি দেখানো হয় যদি আমরা স্লাইসিং বা যা কিছু করার মতো কিছু তৈরি করি আমরা তা পারপেন্ডিকুলারা ড্যাশ করা মোটা পারপেন্ডিকুলারা এবং মোটা ড্যাশযুক্ত লাইন দ্বারা দেখাই এটি নির্দেশ করে যে সম্ভবত একটি বিভাগ থাকতে পারে সাধারণত এটি শেষ হয় আমরা এটিকে x x চিহ্নের মতো কিছু দেখাই তার মানে এটা এক ধরনের প্লেন যা আমরা এটিকে টুকরো টুকরো করে কাটতে যাচ্ছি এবং সেই দৃশ্যটি দেখাব সুতরাং যদি আমরা উপরের দিক থেকে একটি দৃশ্য দেখছি কোন কাটা বিভাগ ছাড়াই একটি কনিক সম্ভবত এটি একটি বৃত্তের মত দেখতে পারে এই ধরনের ভিউকে আমরা কি বলি উপর থেকে আমরা দেখার চেষ্টা করছি একে আমরা টপ ভিউ বলে থাকি আমরা বিভাগগুলির পরবর্তী অংশে এই মতামতগুলি সম্পর্কে আরও শিখব এবং এই পয়েন্ট একটি টিপ যা আমরা দেখতে পাব এটি এরকম কিছু এটাকেই আমরা বলি সামনের দৃশ্য সামনের দিক থেকে আমরা এটির দিকে তাকাচ্ছি এবং যদি আমরা উপরের দিক থেকে একটি কনিক দেখছি তাহলে এটি একটি বৃত্তের মতো দেখাতে পারে সুতরাং আসুন একটি বিভাগ x x নেওয়া যাক এটি টুকরো টুকরো করা যাক এই উপরের অংশটি মুছে ফেলুন যাতে আমরা উপরের অংশটি সরিয়ে ফেলি সম্ভবত এই অংশটি আমরা x x বিভাগ দ্বারা সরিয়ে ফেলেছি এবং অবশিষ্ট অংশটি সম্ভবত সেখানে রেখেছি সুতরাং যদি আমরা উপরের দৃশ্য থেকে এই কনিকটির জন্য আবার খুঁজছি এই অংশটি আমরা একটি বৃত্তের মতো দেখতে পাই সুতরাং কাটা বিভাগ তাই সাধারণত আমরা হ্যাশ লাইন দ্বারা এটি দেখায় এবং এটি নন কাট সেকশন কিন্তু উপাদান উপস্থিত তাই আবার একটি বড় বৃত্ত আমরা দেখতে হবে সুতরাং এই সম্পূর্ণ সারকুলার বেস একটি বৃত্ত আমরা দেখতে পাব এবং কাটা অংশটি আমরা অংশটি সরিয়ে ফেললাম তাই হ্যাশ লাইনের মাধ্যমে আমরা এটিকে একটি বৃত্ত হিসাবে দেখব সুতরাং একটি রাইট সারকুলার কোন এর জন্য যে কোনও অনুভূমিক সমতল যদি আমরা এটিকে টুকরো টুকরো করে ফেলি আমরা এটিকে এখানে বৃত্ত হিসাবে দেখব এটি হল বৃত্ত সুতরাং আসুন একটি প্রবণ অংশ তাকান আবার একটি রাইট সারকুলার কোন এর জন্য আমরা আরেকটি কাটা অংশ নিই এটি হল সেন্টার লাইন এটি রেডিয়াস আসুন আমরা একে একে বলি আমাদের কনভেনশনটি অঙ্কনে রয়েছে আমরা এটিকে সেই বস্তুর বাইরে দেখাব আসুন আমরা H বলি এবং এই একটি ব্যাসার্ধ বা ব্যাস আমরা কিছু ব্যাসার্ধ দেখাতে পারি এখন যদি আমরা একটি কোণ আলফা তৈরির একটি ঝোঁক অংশ নিচ্ছি এই উপরের অংশটি সরিয়ে ফেলুন এটি সরিয়ে ফেলুন এবং এই অংশটি কল্পনা করুন সুতরাং এই নীচের অংশটি উপরের দৃশ্যে একটি বৃত্তের মতো দেখায় সুতরাং এই বৃত্তটি এই রেখাগুলি দ্বারা আবদ্ধ হবে এবং এই বিন্দুটি সেখানে মেলে এবং এই বিন্দুটি সেখানে মেলে এটি উপরের দিকে এটি নীচের দিকে হবে সুতরাং যদি আমরা এটিকে একটি বৃত্তের দিকে তাকাই তাহলে আমরা সেইভাবে কিছু দেখতে পাব এটি একটি দীর্ঘায়িত বৃত্ত যাকে আমরা সাধারণত ইলিপ্স বলে থাকি যার একটি প্রধান অক্ষ এবং ছোট অক্ষ রয়েছে সুতরাং যেকোন ঝোঁক অংশ তবে এটির উভয় দিকেই কাটতে হবে আসুন আমরা A পয়েন্ট B পয়েন্ট বলি এই কনিকর উভয় পাশে যদি একবার তির্যক কাটা যায় সুতরাং এটি একটি তির্যক অন্য একটি সমগ্র পরিধির চারপাশে আমাদের একটি তির্যক আছে সুতরাং তির্যক উভয় দিকে যদি এটি এখানে এবং এখানে ছেদ করতে যাচ্ছে তারপর উপরের অংশটি যদি আমরা অপসারণ করতে যাচ্ছি অবশিষ্ট অংশটি আমরা ইলিপ্সের মতো দেখতে পাই সুতরাং আসুন একই রাইট সারকুলার কোনটির জন্য অন্য ঝোঁক অংশটি দেখি এখন এই ক্ষেত্রে এই তির্যকটির একটির প্যারালাল এটি হল তির্যক প্রান্ত এই তির্যক প্যারালাল যদি আমরা একটি কাটা অংশ তৈরি করা হয় সুতরাং আমাদের এটির প্যারালাল সরাতে হবে এবং সম্ভবত একটি কাটা অংশ তৈরি করতে হবে সুতরাং এই লাইন এই লাইন যদি এটি প্যারালাল হয় একটি বৃত্তের মধ্যে এই অংশটিকে আমরা একটি প্যারাবোলা হিসাবে দেখতে পাই সুতরাং আমরা এটি অপসারণ করছি সুতরাং এই অংশ পর্যন্ত আমরা এটি একটি প্যারাবোলা হিসাবে দেখি এইভাবে আমরা একটি প্যারাবোলা তৈরি করি সুতরাং যদি আমাদের কোঅডিনেট সিস্টেমটি y অক্ষের স্বাভাবিক x অক্ষের মতো বাঁকানো সমতলে থাকে তাহলে এই x অক্ষ y অক্ষটি উল্টান তারপরে আমরা প্যারাবোলার মতো কিছু দেখতে পাব এইভাবে x অক্ষ y অক্ষ এটি নির্ভর করে আমরা ঠিক কোথায় অনুবাদ করছি যদি আমরা এটিকে কেন্দ্র করে ফোকাস করি যদি এটি কোঅডিনেট অক্ষের উৎপত্তি হয় তারপর আমাদের প্যারাবোলা এই বিন্দুর মধ্য দিয়ে যায় যদি উত্সটি কোথাও অবস্থিত হয় তবে আমরা সেইভাবে প্যারাবোলা দেখতে পাব প্রথম পয়েন্ট যা আমাদের মনে রাখতে হবে তা হল তির্যক থেকে যদি আমরা প্যারালাল দিকে যাচ্ছি একটি কাটা অংশ তৈরি করুন অপসারণ করুন উপরের অংশটি x এবং y এর কো অরডিনেট অক্ষের অবশিষ্ট অংশটিকে আমরা একটি প্যারাবোলা হিসাবে দেখি যদি আমরা অন্যান্য ঝোঁক অংশ বাছাই করি আমরা হাইপারবোলিক কার্ভ নামে কিছু দেখতে পাই সুতরাং স্লাইস কোণ এবং অবস্থানের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন কনিক কার্ভ পাই যে একটি কারণ আমরা কল কনিক থেকে এগুলি কনস্ট্রাক্টর তাই আমরা এদেরকে কনিক কার্ভ বলে থাকি বিভাগে এটি স্লাইসিং দ্বারা কনিক থেকে উত্পন্ন হয় তাই এই ধরনের বিভাগগুলিকে বলা হয় কনিক বিভাগ এবং এগুলি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনগুলিতে খুব শক্তিশালী কার্ভ উদাহরণস্বরূপ আসুন আমরা কোন মেশিন গিয়ার বা যান্ত্রিক গিয়ার দেখি অটোমোবাইল সম্ভবত সাইকেল মোটর গাড়ি এমনকি কপিকল খাদ ধরনের জিনিসের জন্য বৃত্তগুলি বেশ সাধারণ বৈশিষ্ট্য সুতরাং বৃত্তটি আমরা একটি রাইট সারকুলার কোনতে অনুভূমিকভাবে স্লাইস করে এটি পাব ইলিপ্স গ্রহের গিয়ার এবং অফ সেন্টারড ধরনের ট্রান্সমিশন ধরনের সিস্টেমের জন্য বেশ সাধারণ সুতরাং এখানে আসুন সেই প্ল্যানেটারি গিয়ারটি দেখুন সুতরাং এখানে যদি ড্রাইভিং গতি এই বৃত্তাকার গিয়ার দ্বারা তৈরি করা হয় যদি এটি কেন্দ্রীভূত হয় আমরা এই শক্তিটি এই গিয়ারে এবং সেই গিয়ারে স্থানান্তর করার অবস্থানে থাকব এবং অবশেষে এই গ্রহগত গিয়ারের মাধ্যমেও ব্যবস্থা করব সুতরাং এই প্ল্যানেটারি গিয়ার কখনও কখনও এখানে আসে কখনও বড় ছোট অক্ষের মধ্য দিয়ে উপরে যায় এবং প্রয়োজনীয় স্থানে শক্তি প্রেরণ করে এইভাবে আমরা এই বৃত্তাকার ইলিপ্সাকার ধরনের গিয়ার থেকে পাওয়ার ট্রান্সমিশন পাই এবং কোন কিছু ডিজাইন করতে বা সম্ভবত এটি উৎপাদন লাইনের জন্য পাঠাতে সেই নির্মাণকারী গিয়ারের ভিতরে ইলিপ্সাকার নির্মাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেই উদ্দেশ্যে আমরা শিখছি কিভাবে একটি ইলিপ্স বা বৃত্ত তৈরি করতে হয় গাণিতিকভাবেও আমরা এটিকে x স্কোয়ারকে a স্কোয়ার এবং y স্কোয়ারকে B স্কোয়ার দ্বারা ধ্রুবক সংখ্যা বা 1 দ্বারা প্রতিনিধিত্ব করতে পারি এইভাবে জ্যামিতিকভাবে আমরা নির্মাণ করতে পারি কিন্তু যখন যন্ত্র এবং অন্যান্য জিনিস ঘটছে তখন যান্ত্রিক সরঞ্জামগুলিকে একটি ধাতব স্থানে এই ইলিপ্সটি তৈরি করতে হবে সুতরাং সেখানে আমরা সরাসরি এই কলম কাগজের ধরণের জিনিস ব্যবহার করি না যান্ত্রিক বিন্যাস এমনভাবে হতে হবে যে অবশেষে এটি একটি ইলিপ্স তৈরি করে উদাহরণস্বরূপ যদি আমরা আপনার মিনি ড্রাফটারটি নিচ্ছি মিনি ড্রাফটারের একটি অংশ একপাশে স্থির করা হয় এবং একবার আপনি এই স্কেলটি শক্ত করেন আপনি যেখানেই এই যান্ত্রিক ড্রাফটারটি সরান না কেন এটি সর্বদা পারপেন্ডিকুলার এবং অনুভূমিক রেখা তৈরি করে সুতরাং সেই উদ্দেশ্যে আমরা এই ধরণের উল্লম্ব পারপেন্ডিকুলার অনুভূমিক রেখাগুলি তৈরি করার জন্য একটি ফোর বার পদ্ধতি ব্যবহার করছি সুতরাং আপনার যান্ত্রিক ডিভাইস যদিও আমরা নির্মিত অনুভূমিক পারপেন্ডিকুলার রেখা আঁকছি না কিন্তু বার লিঙ্কেজগুলি এমনভাবে সরে যায় যে এটি সর্বদা এই অনুভূমিক পারপেন্ডিকুলার রেখাগুলি তৈরি করে একইভাবে আপনি যখন এই সরঞ্জামগুলি মেশিন করছেন যদি এই ধরনের ইলিপ্সের প্রয়োজন হয় তাহলে এই ইলিপ্স এবং বৃত্তগুলি তৈরি করার জন্য একটি স্ট্যান্ডডারড প্রোটোকল থাকা উচিত এবং এই কনিক বিভাগগুলি আমরা শিখতে যাচ্ছি অ্যাপ্লিকেশন বিভিন্ন উদাহরণস্বরূপ বিল্ডিং ডম্বস মত এখানে একটি ছবি একটি নির্মাণ তার উপরে এটি একটি বৃত্ত হতে পারে এটি ইলিপ্সাকার ধরনের কার্ভ হতে পারে সুতরাং আমরা যদি পৃষ্ঠের বাইরের দিকে তাকাই তবে এটি একটি ইলিপ্স তৈরি করতে পারে কেন এটি একটি ইলিপ্স কারণ এখানে মেজর অ্যাক্ষিস এবং মাইনর অ্যাক্ষিস দুটি ভিন্ন দৈর্ঘ্যের এই কারণে এটি একটি ইলিপ্স তৈরি করে একজন ডেন্টিস্টের জন্য তিনি চাইলে এই দাঁত কৃত্রিম ইমপ্লান্ট ইত্যাদি তৈরি করতে পারেন প্রথমত তাকে সত্যিই ডিজাইন করতে হবে এই দাঁতগুলির অবস্থান ঠিক কোথায় দাঁতের অবস্থান সেখানে থাকার কথা এবং এই দাঁতটি কোন আকারে সাজানো উচিত সেই উদ্দেশ্যে সাধারণত আমাদের মানুষের মুখ এটি বিভিন্ন প্রধান অক্ষ ছোট অক্ষের ইলিপ্সাকার বিন্যাসে থাকে একটি ইলিপ্স জন্য তাই সুতরাং এখানে ইলিপ্স এই ড্যাশ রেখা দ্বারা দেখানো হয়েছে প্রধান অক্ষ হল এই দীর্ঘতম এবং ক্ষুদ্র অক্ষ হল এই ক্ষুদ্রতম অক্ষটি সেই প্রধান অক্ষের স্বাভাবিক বিভিন্ন স্থানে দাঁত সাজানো হবে সুতরাং একজন ডেন্টিস্টকে প্রথমে সফ্টওয়্যার বা জ্যামিতিক নির্মাণের ব্যবস্থা করতে হবে দাঁত কি হওয়া উচিত এবং ঠিক কোথায় এটি অবস্থিত হবে তা সনাক্ত করুন সুতরাং সেই উদ্দেশ্যে প্রথমত একজনকে একটি ইলিপ্স তৈরি করতে হবে এটি আদর্শিক ক্ষেত্রে একইভাবে ক্যাম সিসিটিভি ক্যাম স্পাই ক্যামের মতো নজরদারিতে আলোক রশ্মি সম্ভবত বস্তু থেকে প্রতিফলিত রশ্মি আসে অবশেষে এটি এক বিন্দু বা দুই বিন্দুতে ফোকাস করে সুতরাং এই সমস্ত আলোক রশ্মি পৃষ্ঠে আঘাত করে অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে অবশেষে তারা এই লাইনের এক বা দুটি পয়েন্টে ফোকাস করবে আমরা যদি এটি দেখছি সম্ভবত এই কার্ভটি একটি ইলিপ্স তৈরি করে সুতরাং এটির সর্বদা দুটি কেন্দ্রিক কেন্দ্র থাকে F এবং F প্রাইম সুতরাং এই সমস্ত রশ্মি অভ্যন্তরীণভাবে প্রতিফলিত হয় অবশেষে এই বিন্দুতে একত্রিত হয় অথবা যদি আমাদের দুটি স্থানে আলোর উত্স থাকে তবে তারা রেডিয়াল দিকে নির্গত হবে কিন্তু এই সব জিনিস অভ্যন্তরীণভাবে প্রতিফলিত হয় অবশেষে দুটি পয়েন্ট F এবং F প্রাইম ফোকাস নজরদারির জন্য ক্যামেরাগুলিরও আমাদের এই ইলিপ্সাকার ধরণের বিভাগগুলির প্রয়োজন আসুন প্রথম সিগন্যাল প্রসেসিং দেখি সংকেত প্রক্রিয়াকরণের জন্য হয় এই স্যাটেলাইটগুলি প্রেরণ করছে বা বহির্জাগতিক তরঙ্গ থেকে ক্রমাগত আসছে এগুলি প্যারালাল বিম হতে পারে যা এই প্যারাবোলিক ধরণের ডিশ অ্যান্টেনা আয়নাকে আঘাত করে অবশেষে রিফ্লাক্সে যায় এবং এক বিন্দুতে একত্রিত হয় যে সংকেত শক্তিশালী সেখান থেকে আপনি এটি সংগ্রহ করুন ডেটা বিশ্লেষণ বা টিভির জন্য এটি পাস করুন সুতরাং উদাহরণস্বরূপ এখানে এই যোগাযোগের জন্য আমাদের সাধারণ ডিশ অ্যান্টেনার দিকে নজর দেওয়া যাক এই সম্পূর্ণ পয়েন্টগুলি এক বিন্দুতে ফোকাস করা হবে সুতরাং উপগ্রহ থেকে প্যারালাল বিম আসছে তারা এই প্যারাবলিক মিরর টাচ প্রতিফলিত হবে বিভিন্ন অবস্থানে রিফ্লাক্স সেখান থেকে অবশেষে একটি বিন্দু ফোকাল ফোকাস বা ফোসি বিন্দুতে রূপান্তরিত হয় এবং এই বিন্দুটিকে আমরা প্যারাবোলার জন্য ভরটেক্স বলি এবং একবার এটি একত্রিত হলে অ্যামপ্লিফায়ারস মড্যুলেটেড করা হয় এবং অবশেষে এটিকে সংকেত প্রক্রিয়াকরণের জন্য প্রেরণ করা হয় সুতরাং আমাদের প্যারাবোলাগুলি এই ধরণের সংকেত প্রক্রিয়াকরণ অ্যাপ্লিকেশনগুলির জন্য প্রধানত কার্যকর একইভাবে এটি যদি সাস্পেনশন ব্রিজ হয় তাই এখানেই সেই নদী যেটি স্রোতের দিকে আসছে এবং যার উপরে একটি সেতু রয়েছে সাধারণত ঝুলন্ত সেতু তারের লোড বিতরণ করতে হয় তাই সেখানে ভর বা স্তম্ভ থাকবে এবং সেখানে আরও থাকবে ক্যান্টিলিভারের মতো সাস্পেনশন ব্রিজআছে এবং এইগুলি দড়ি দ্বারা সংযুক্ত করা হবে এই তারের উপর সম্পূর্ণ ওজন স্থগিত করা হবে এবং সাধারণত এই তারগুলি প্যারাবোলিক ধরণের পথের হবে সুতরাং সেতু নির্মাণের জন্যও এই প্যারাবোলিক কার্ভ তৈরি করা এবং এক বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত এই দড়ির দৈর্ঘ্য কী হওয়া উচিত তা নির্ধারণ করা খুবই প্রয়োজন আমরা প্যারাবোলা নির্মাণ না করলে লোড ডিস্ট্রিবিউশনের জন্য কতটা দৈর্ঘ্য থাকতে হবে তা আমরা জানতে পারব না একইভাবে স্থাপত্যেও এই প্যারাবোলাস চমৎকার আবেদনে নান্দনিক দিক দেয় সুতরাং এখানে এই গম্বুজগুলির জন্য আমরা সেই ধরণের প্যারাবোলিক নির্মাণগুলি দেখতে পাই এই প্যারাবোলাগুলি কখনও কখনও পারপেন্ডিকুলার দিকেও ঝুঁকে থাকতে পারে এটা y সমান x বর্গাকার ধরনের প্যারাবোলা বা x সমান y স্কোয়ার ধরণের প্যারাবোলা নাও হতে পারে তবে অফ কেন্দ্রিক এবং কাত ধরণের প্যারাবোলাগুলির সাথেও আমরা দেখতে পাব একইভাবে শক্তি সংগ্রহের জন্য আজকাল মানুষ সবুজ শক্তির জন্য লক্ষ্য করছে সেই উদ্দেশ্যে আমাদের এই সৌর শক্তি সংগ্রহ করতে হবে প্যানেলগুলিকে গরম করতে হবে বা সলিড স্টেট ধরণের ডিভাইসের মাধ্যমে একত্রিত করতে হবে এই সমস্ত ফটো ফটোনিক শক্তি রূপান্তরিত হবে এবং অবশেষে প্রেরণ করা হবে অথবা সম্ভবত সোলার হিটিং অ্যাপ্লিকেশনের জন্য আপনি এই সৌর বিমগুলি সংগ্রহ করেন একটি পয়েন্টে ফোকাস করুন যার মধ্য দিয়ে জল চলে যাবে যাতে তাপমাত্রা বাড়ানো হবে এবং অবশেষে এটিকে জলের সোলার হিটিং এর জন্য ব্যবহার করা হবে সেই উদ্দেশ্যেও মানুষ প্যারাবোলিক ধরনের আয়না নিয়ে যায় একইভাবে নির্দিষ্ট অ্যাপ্লিকেশনকে লক্ষ্য করার জন্য উদাহরণস্বরূপ একটি হেলিকপ্টার রয়েছে যা একটি বোমা মুক্ত করছে এটি সাধারণত প্যারাবোলিক ফর্ম্যাটে যায় এটি বোমা হামলা হতে পারে বা সম্ভবত বন্যা অঞ্চলে খাদ্য পণ্য সরবরাহকারী বিপর্যয় হতে পারে অভিন্ন বেগের সাথে যদি এই হেলিকপ্টারটি চলমান থাকে যদি এটি একটি প্যাকেট প্রকাশ করে এটি প্যারাবোলিক বিন্যাসে আসে এবং অবশেষে এটিই অরিজিন হাইপারবোলার কুলিং টাওয়ার এবং ড্রাফ্ট টাওয়ারের জন্য বিশেষ অ্যাপ্লিকেশন রয়েছে এখানে তাপীয় উদ্ভিদের কাছাকাছি এই বাষ্প যাই হোক না কেন টারবাইন ব্লেডগুলিকে চালিত করে আবার ঘনীভূত করতে হবে সেই বাষ্পকে ঘনীভূত করতে বা ঠান্ডা করার জন্য আমাদের থাকবে শীতল টাওয়ার এবং শীতল পুকুর এবং এই হাইপারবোলিক ধরনের টাওয়ার থেকে গরম জল ফোটানো হবে গরম জল সমস্ত পথে নেমে আসে এবং কুল্যান্ট বা বাতাস সমস্তভাবে উপরে চলে যায় সুতরাং একটি খসড়া টিউব নির্মাণ করা হবে সেই উদ্দেশ্যে সাধারণত হাইপারবোলাস খুব দরকারী সুতরাং এটি এক ধরণের কুলিং টাওয়ার যা থারমাল প্লান্টের জন্য ব্যবহৃত হয় এবং কার্ভর বাহ্যিক অংশ হাইপারবোলার অংশকে প্রতিনিধিত্ব করে সুতরাং এটিও অধিবৃত্ত এটিও অতিবোলা মাঝের লাইনটিকে সাধারণত আমরা এই ডাইরেক্ট্রিক্স লাইন বলে থাকি যা আমরা পরে শিখব একইভাবে টেলিস্কোপিক অ্যাপ্লিকেশন এবং একটি পরিকল্পনা সম্পর্কে বোঝার জন্য প্যারাবোলিক মিরর এবং হাইপারবোলিক মিররগুলির সমন্বয় ব্যবহার করা হবে এটি একটি টেলিস্কোপ একদিকে আপনার একটি প্যারাবোলা থাকবে তাই এই সমস্ত রশ্মিগুলি তাপ দেয় যে একটি বিন্দুতে ফোকাস করা হবে এবং সেই একটি বিন্দু থেকে হাইপারবোলিক মিরর ব্যবহার করা হবে আবার এটি অন্য কোন বিন্দুতে ফোকাস করা হবে যাতে এটি বিবর্ধিত বা বর্ধিত চিত্র পেতে পারে তাই মাঝে মাঝে তারা এই প্যারাবোলা হাইপারবোলা কম্বিনেশনও ব্যবহার করে এমনকি চিপসের মতো খাদ্য পণ্যের জন্যও বিশেষ করে ব্র্যান্ডের নাম যাকে আমরা প্রিংলস বলি সেই কার্ভর আকৃতি সাধারণত একটি হাইপারবোলিক কার্ভ তৈরি করে আমরা যদি গাণিতিক স্তরে সারসংক্ষেপ করি কেন্দ্রটি ঠিক কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করে একটি বৃত্তের একটি কার্যকরী রূপ থাকে যদি এটি h এবং k অবস্থানে অবস্থিত হয় উদাহরণস্বরূপ এটি কোঅডিনেট অক্ষ কোথাও x এবং h কোঅডিনেট হবে যদি একটি বৃত্ত আঁকতে হয় তবে এটি গঠন করে x h2y k2r2 যদি এটি একটি প্যারাবোলা হয় যদি এটি পারপেন্ডিকুলার দিকে থাকে তবে তা স্যাটিসফাই হয় a×x h2 সুতরাং যদি এটি এই উত্সের মধ্য দিয়ে যায় এবং সেই সমীকরণটি হল yx2 কখনও কখনও প্যারাবোলা আছে যা এটি হবে yx or xy2 তৃতীয় এলিপস হবে যার গাণিতিক সংজ্ঞা এটি হবে x h2a2y k2b21 চতুর্থটি একটি হাইপারবোলা যা এটি স্যাটিসফাই হবে x h2a2 y k2b21 আমরা এই হাইপারবোলার সাধারণ নির্মাণ দেখতে পাব ইলিপ্স অতিবৃত্ত হাইপারবোলার সবসময় দুটি নির্দেশিকা থাকে সুতরাং আমরা দেখব পরের ক্লাসে ফোকাল পয়েন্টের সাথে ডাইরেক্ট্রিক্স এবং এই ফোকাল পয়েন্ট থেকে সেই কার্ভর যেকোন বিন্দুর দূরত্বের মধ্যে সম্পর্ক বুঝতে পারব আপনাকে অনেক ধন্যবাদ